অনেকগুলি বিন্দু আধানের জন্য উৎপাদিত কুলম্ব বলCoulomb's force কুলম্বীয় বল সুপারপজিশন নীতি মেনে চলে অর্থাৎ অনেকগুলি আধানের দ্বারা উৎপাদিত বল তাদের নিজস্ব স্বতন্ত্র বল গুলির যোগফল এই অবধি আমরা শিখেছি এই প্রকৃতি র ফল স্বরূপ এবার যদি আমি অনেকগুলি আধান ধরি যেমন Q1 Q2 Q3 Q4 এবং তাদের দ্বারা আরো একটি আধান q এর উপর তৈরি হওয়া বল এর হিসাব করি তো কি করব ধরে নিই এই দূরত্ব টি r1 এটি r2 আর এই টি r3 ও এটি r4 আমরা কিন্তু এদের ভেক্টর হিসাবে লিখব অর্থাৎ এটি ভেক্টর এটি ভেক্টর এটি ভেক্টর এবং এটি হলো ভেক্টর তাহলে মোট বল হবে স্বতন্ত্র বল গুলির যোগফল অর্থাৎ1বাই ফোর পাই এপসাইলন 0 গুন q এটি ব্র্যাকেটের বাইরে রেখে Q1বাই r1 স্কয়ার গুন তার একক ভেক্টর r1 ক্যাপ যোগ Q2বাইr2 স্কয়ার গুন তার একক ভেক্টর r2 এইভাবে বাকি পদগুলি

লক্ষ্য করো ভেক্টর গুলি এমনভাবে লেখা হয়েছে যাতে আধান গুলি ধনাত্মক না ঋণাত্মক তার ব্যাখ্যা পাওয়া যাচ্ছে তাই আমি লিখতে পারি যে মোট বল হল 1 বাই 4 পাই এপসাইলন0 গুনq সামেশন চিহ্ন Qi বাই ri স্কয়ার গুন একক ভেক্টর ri ক্যাপ অনেক ক্ষেত্রে আমরা এমন ভাবে লিখে থাকি1বাই 4 পাই এপসাইলন0 গুনq সামেশন চিহ্নQiবাই ri কিউব ভেক্টর ri কারণ ri ভেক্টরকে তার মান দিয়ে ভাগ দিলে আমরা একক ভেক্টর ri ক্যাপ পাই একে আমরা বলি সুপারপজিশন নীতি অর্থাৎ মোট ক্ষেত্র এর হিসাব করা যায় সমস্ত ক্ষেত্র গুলির লিনিয়ার যোগফল দিয়ে যার অর্থ হলো যদি আধান Q কে দ্বিগুণ করা হয় তার দ্বারা উৎপাদিত বল ও 2 গুন হয়ে যাবে তাহলে এবার আমরা এই নীতি মেনে মোট বল নির্ণয় করে দেখব একটি আধান সমষ্টির উপর ধরা যাক দুইটি আধান একটি নির্দিষ্ট ব্যবধানে অবস্থিত ধরা যাক এরা অবস্থিত X Y সমতল এর উপর এই আধান টি Q অন্যটি ও Q এরা একে অপরের থেকে a দুরত্বে অবস্থিত এখন একটি তৃতীয় আধান q এনে রাখা হল x দূরত্বে এ টি q q এর উপরে মোট বল নির্ণয় করতে হবে যেমন আমরা আগেও বলেছি q এর উপর মোট বল হবে উপরের আধান দ্বারা সৃষ্ট বল ও নিচের আধান দ্বারা সৃষ্ট বলে যোগ ফল যদি তাদের নাম দিই1 ও 2 মোট বল হিসাবে পাব বল1 যোগ বল2 এটি কিন্তু ভেক্টর বল আমরা প্রথম আধান টি নিয়ে আলোচনা করি এটি আধান1 এটি আধানq দূরত্ব হলো x এই বিন্দুটি আছে a বাই 2 দূরত্বে তাহলে আমরা বল টি পাব এই ভেক্টর দ্বারা অর্থাৎ F1 হল 1বাই 4 পাই এপসাইলন0 গুনq এই দূরত্ব কত এটি হলো x স্কয়ার যোগ a স্কয়ার বাই 4 এর স্কয়ার রুট এর যদি স্কোয়ার করি আমরা পাব x স্কয়ার যোগ a স্কয়ার বাই4 একে গুন করব একক ভেক্টর দ্বারা কিন্তু এই একক ভেক্টরের দিক কি সেটি আর কিছুই না xx ক্যাপ মাইনাস a বাই 2 y ক্যাপ মানে এই ভেক্টর টি প্রথম আধান থেকে এক দিকে অবস্থিত তাহলে সেই একক ভেক্টর টি হল xx ক্যাপ মাইনাস a বাই 2 y ক্যাপ আর প্রথম বলটি হবে 1বাই 4 পাই এপসাইলন0 আধান দুটির গুণফল তার সাথে উপরের একক ভেক্টর বাই x স্কয়ার প্লাস a স্কয়ার বাই 4 টু দি পাওয়ার 32

আরো একবার অন্যভাবে লিখে দেখি এই আধান সমষ্টিতে আমার কাছে আছে আধানQ এখানে ওখানেও আধারQ আর আছে আধানq এইখানে x ব্যবধান দূরে এর নাম দিলাম1 একে নাম দিলাম2 তাহলে বল F1 হবে 1 বাই 4 পাই এপসাইলন0 আধান দুটির গুণফলQq তার সাথে উপরের একক ভেক্টর xx ক্যাপ মাইনাস a বাই 2 y ক্যাপ ভাগ x স্কয়ার প্লাস a স্কয়ার বাই 4 টু দি পাওয়ার 32 এর মানে কি সেটা ভাবা যাক এখান থেকে আমরা দেখছি বলটি x দিক বরাবর এইদিকে কিন্তু y দিকের উল্টো দিকে যা আসলে সঠিক কারণ মোট বল এমনই হবে x কম্পনেন্ট এটি ও y কম্পনেন্ট এটি একভাবে যদি দ্বিতীয় বল F2 কে লিখি তার মান F1 এর সমান হবে কিন্তু তার একক ভেক্টর টির দিক ভিন্ন হবে সেটি কোন দিক সেটি আর কিছুই না কিন্তু xx ক্যাপ মাইনাস মাইনাস a বাই 2 y ক্যাপ অর্থাৎxx ক্যাপ প্লাস a বাই 2 y ক্যাপ তাই F2 কে লিখতে পারি 1বাই 4 পাই এপসাইলন0 আধান দুটির গুণফল Qq তার সাথে উপরের একক ভেক্টর xx ক্যাপ প্লাস a বাই 2 y ক্যাপ ভাগ x স্কয়ার প্লাস a স্কয়ার বাই 4 টু দি পাওয়ার 32 এবার যখন দুটি বল আমরা নির্ণয় করে ফেলেছি তাদের যোগ করলেই পাবো মোট বল অর্থাৎ1বাই 4 পাই এপসাইলন0 আধান দুটির গুণফলQq ভাগ x স্কয়ার প্লাস a স্কয়ার বাই 4 টু দি পাওয়ার 32 লক্ষ্য করো একক ভেক্টরে মাইনাস a2 y ক্যাপ ও প্লাস a2 y ক্যাপ কেটে যাচ্ছে পড়ে থাকছে 2xx ক্যাপ এটি হল আমাদের উত্তর বিশেষ দ্রষ্টব্য 1 যদি x শূন্য হয় মোট বল ও শূন্য হবে আসলে আধান q টি দুই Q এর মাঝখানে থাকার ফলে একটি Q আধান q কে যেই দিকে ঠেলে অন্যQ তাকে উল্টোদিকে ঠেলবে যার ফলে মোট বল হবে শুন্য 2 যদি x খুব বড় হয় a স্কয়ার বাই 4 কে নগণ্য ধরে নেওয়া যাবে সে ক্ষেত্রে বল হবে 1বাই 4 পাই এপসাইলন0 2Qq xx ক্যাপ বাই x স্কয়ার অর্থাৎ ব্যাপারটা এমন যেন একটি 2Q আধান এই মাঝখানে বসে q এর ওপর বল সৃষ্টি করছে তাই শেষ করার আগে এটি বলে নি যে আমরা আপাতত শিখেছি কুলম্বীয় নীতি Coulomb's Law শিখেছি কিভাবে নির্ণয় করব একটি আধানের উপর অনেকগুলি আধান দ্বারা সৃষ্ট বল আগামী পাঠে আমরা শিখব আধানের বন্টন বা বন্টিত আধান দ্বারা সৃষ্ট বল